হ্যালো এবং সিকিউর সিস্টেম ইঞ্জিনিয়ারিং কোর্সের এই ভিডিও লেকচারে স্বাগতম এই বিশেষ কোর্সের পূর্ববর্তী লেকচারগুলিতে আমরা ম্যালওয়্যার দেখেছিলাম এবং আমরা অনেক কৌশল সম্পর্কে কথা বলেছিলাম যার দ্বারা ম্যালওয়্যার সিস্টেমকে প্রভাবিত করতে পারে এবং কীভাবে এই ম্যালওয়্যারগুলি আসলে প্রতিরোধ করা যেতে পারে তবে এই সমস্ত আলোচনা ম্যালওয়্যার সম্পর্কিত ছিল যা কম্পিউটার সিস্টেমের সফটওয়্যারকে প্রভাবিত করে আজকের ভিডিও লেকচারে আমরা হার্ডওয়্যারে থাকা ম্যালওয়্যার সম্পর্কে কথা বলব সুতরাং এগুলি হার্ডওয়্যার ট্রোজান হিসাবে জনপ্রিয় এবং এটি এই বিশেষ ভিডিওতে আলোচনার বিষয় হবে। IIT খড়গপুরের অধ্যাপক দেবদীপ মুখোপাধ্যায় এবং রজত শুভ্র চক্রবর্তীর এই বইয়ের হার্ডওয়্যার নিরাপত্তা ডিজাইনের থ্রেড এবং সুরক্ষার বিষয়ে আমি যা বলতে যাচ্ছি তার অনেকগুলিই রয়েছে। এছাড়াও আমি টেক্সাস এ অ্যান্ড এম থেকে ডাক্তার অ্যাডাম ওয়াকসম্যান এবং জয়বিজয়ন রাজেন্দ্রনের স্লাইডগুলি ব্যবহার করেছি তাই মূলত কি আমাদের হার্ডওয়্যার ট্রোজান সুতরাং হার্ডওয়্যার ট্রোজানগুলি মূলত ট্রোজান যা হার্ডওয়্যারে সরাসরি ঢোকানো হয় তাই আপনি উদাহরণস্বরূপ প্রসেসরে একটি প্রসেসর এবং ছোট অতিরিক্ত হার্ডওয়্যার মডিউল থাকতে পারেন যা ডিজাইনের সময় ঢোকানো হয় একটি হার্ডওয়্যার ট্রোজান হিসাবে কাজ করবে সুতরাং এই হার্ডওয়্যার ট্রোজানগুলি যেহেতু এগুলি সিস্টেমের হার্ডওয়্যারে ঠিক উপস্থিত থাকে তাই এগুলি উপস্থিত অ্যান্টিভাইরাস সমাধানগুলির মতো কৌশলগুলির দ্বারা সনাক্ত করা যায় না বা অন্যান্য বিভিন্ন কৌশল যা আমরা আলোচনা করেছি যেমন কনফিনমেন্ট কৌশল OKWS বিশ্বস্ত সম্পাদন পরিবেশ এই সমস্ত জিনিস কাজ করবে না এবং হার্ডওয়্যারে সঠিকভাবে ঢোকানো ট্রোজানগুলিকে প্রতিরোধ করতে সক্ষম হবে না সুতরাং এই হার্ডওয়্যার ট্রোজানগুলি সাধারণত আপনার প্রসেসর বা অন্য কোনও ডিভাইসে উপস্থিত প্যাসিভ হার্ডওয়্যার উপাদান এবং এই হার্ডওয়্যার ট্রোজানগুলি হার্ডওয়্যার ডিভাইসের কার্যকারিতাকে সম্ভাব্যভাবে পরিবর্তন করতে পারে সুতরাং হার্ডওয়্যার ট্রোজানগুলি এখন গত এক দশকে বেশ জনপ্রিয় হয়ে উঠেছে এবং একটি নির্দিষ্ট ডিভাইসে উপস্থিত হার্ডওয়্যার ট্রোজানগুলির উপস্থিতি সনাক্ত করার উপায়গুলি খুঁজে পাওয়া অত্যন্ত কঠিন সুতরাং ঠিক কি একটি হার্ডওয়্যার ট্রোজান গঠন সফ্টওয়্যারে উপস্থিত ট্রোজানগুলির মতোই একটি হার্ডওয়্যার ট্রোজান দুটি উপাদান নিয়ে গঠিত একটি ট্রিগার সার্কিট এবং অন্যটি একটি পেলোড সফ্টওয়্যারে উপস্থিত ট্রোজানগুলির তুলনায় একটি হার্ডওয়্যার ট্রোজানের মধ্যে পার্থক্য হল হার্ডওয়্যার ট্রোজান ডিভাইসে বা হার্ডওয়্যারে ঠিক ঢোকানো হয় বেশিরভাগ ক্ষেত্রে এই বিশেষ প্রসেসরে চলমান সমস্ত সফ্টওয়্যার স্তর থেকে সম্পূর্ণ স্বাধীন হয় এই হার্ডওয়্যার ট্রোজানগুলি সাধারণত প্যাসিভ হয় তারা কেবল কয়েকটি গেটের সমন্বয়ে গঠিত হতে পারে যা সাধারণত কাজ করে না এবং প্রকৃতপক্ষে ডিভাইসের আউটপুট পরিবর্তন করে না এবং তাই তাদের সনাক্ত করা খুব কঠিন একটি সাধারণ হার্ডওয়্যার ট্রোজান একটি নির্দিষ্ট ট্রিগার হওয়ার জন্য অপেক্ষা করবে এবং একবার সেই ট্রিগারটি আসার পরে একটি নির্দিষ্ট পেলোড কার্যকর হয় এখন এই পেলোডটি মূলত ডিভাইসের কার্যকারিতা পরিবর্তন করতে পারে হার্ডওয়্যার বা ট্রিগার বিভিন্ন আকারের হতে পারে যেমনটি আমরা এই বক্তৃতার সময় দেখতে পাব উদাহরণস্বরূপ একটি ট্রিগার একটি ব্যবহারকারীর দ্বারা প্রদত্ত একটি নির্দিষ্ট ইনপুট হতে পারে বা যা একটি নেটওয়ার্ক থেকে পাওয়া যায় বা একটি নির্দিষ্ট ঠিকানা যা ঠিকানা বাসে আসে যেমন এখানে যেখানে ঠিকানা বাসটিতে 0xdeadbeef আছে তাই এই নির্দিষ্ট ট্রিগার ইনপুটগুলি কী প্রকৃতপক্ষে হার্ডওয়্যার ট্রোজানকে জাগিয়ে তোলে এবং তারপরে পেলোডটি এভাবে চালায় সুতরাং সফ্টওয়্যার ট্রোজানদের অনুরূপ পেলোড কিছু দূষিত করবে উদাহরণস্বরূপ এটি নেটওয়ার্ক ইন্টারফেসের মাধ্যমে বা কভার চ্যানেলের মাধ্যমে বাইরের বিশ্বের কাছে কিছু গোপন তথ্য ফাঁস করতে পারে এটি মেমরিতে একটি পৃষ্ঠা তৈরি করতে পারে যা বলা হয় কার্নেল স্পেসে এই পৃষ্ঠাটিকে ব্যবহারকারীর স্থান থেকে অ্যাক্সেসযোগ্য হওয়ার জন্য পরিবর্তন করা যেতে পারে এবং তাই একটি ব্যবহারকারীর প্রক্রিয়া প্রকৃতপক্ষে সিস্টেমে উপস্থিত সুরক্ষিত ডেটা পড়তে সক্ষম হবে বা আপনার কাছে একটি বিশ্বস্ত এক্সিকিউশন এনভায়রনমেন্ট বলার মতো কিছু থাকলে একটি হার্ডওয়্যার ট্রোজান সম্ভবত এই সম্পূর্ণ বিশ্বস্ত কার্য সম্পাদনকে অক্ষম করতে পারে বা সম্পূর্ণ বিশ্বস্ত সম্পাদনকে আপস করতে পারে যেমন একটি সাধারণ অবিশ্বস্ত অ্যাপ্লিকেশন বিশ্বস্ত পরিবেশের সম্পাদন পর্যবেক্ষণ বা পরিবর্তন করতে সক্ষম বা বিকল্পভাবে পেলোড দূষিতভাবে কিছু করতে পারে উদাহরণস্বরূপ এটি সমগ্র সিস্টেমকে ব্যর্থ করতে পারে সুতরাং আসুন একটি হার্ডওয়্যার ট্রোজানের একটি সাধারণ উদাহরণ নেওয়া যাক সুতরাং আমরা যে উদাহরণটি নেব তা হল একটি ক্রিপ্টো ডিভাইস তাই আপনি এটিকে ইন্টিগ্রেটেড সার্কিট হিসাবে বিবেচনা করতে পারেন যা একটি আইসি এবং এই আইসির মধ্যে আমাদের একটি ক্রিপ্টো মডিউল রয়েছে একটি গোপন কী যা এই নির্দিষ্ট আইসির মধ্যে সংরক্ষণ করা হয় সুতরাং এই ডিভাইসটি যা করে তা হল এটি একটি ইনপুট নেয় কী ব্যবহার করে এবং এই দুটিকে ক্রিপ্টো মডিউলে ফিড করে একটি এনক্রিপশন করে এবং তারপর একটি সাইফার টেক্সট তৈরি করে সুতরাং আমরা যা দেখতে পাই তা হল যতক্ষণ পর্যন্ত কীটি গোপন রাখা হয় এবং ডিভাইসের মধ্যে ভালভাবে লুকানো থাকে ততক্ষণ সাইফার টেক্সটে সংশ্লিষ্ট ইনপুট সম্পর্কে কোনও তথ্য থাকে না এখন যা ঘটতে পারে তা হল এই বিশেষ ডিভাইসটির ডিজাইন বা উত্পাদনের সময় বিকাশকারী একটি হার্ডওয়্যার ট্রোজান সন্নিবেশ করতে পারে সুতরাং আমরা শুধু একটি ছোট উদাহরণ নেব কীভাবে একটি নির্দিষ্ট হার্ডওয়্যার ট্রোজান সন্নিবেশ করা যায় এবং এই হার্ডওয়্যার ট্রোজানের কার্যকারিতা কী হতে পারে সুতরাং আমরা দেখতে পাচ্ছি যে এর মতো একটি হার্ডওয়্যার ট্রোজান সন্নিবেশ করা যেতে পারে যা একটি ট্রিগার নেয় যা একটি মাল্টিপ্লেক্সারের জন্য একটি নির্বাচন লাইন হিসাবে কাজ করে এবং তারপরে আমাদের একটি MUX আছে সুতরাং মাল্টিপ্লেক্সার যা করে তা হল এটি হয় সাইফার টেক্সট পাস করে যা ক্রিপ্টো মডিউল দ্বারা গণনা করা হয় যখনই ট্রিগারটির মান 0 থাকে বা বিকল্পভাবে যদি ট্রিগারটির মান 1 থাকে তবে কীটি আউটপুটে প্রেরণ করা হয় এইভাবে আমরা দেখতে পাই যে ডিভাইসে গোপনে বা লুকিয়ে রাখা গোপন তথ্য আউটপুটে দৃশ্যমান হয় সুতরাং এই বিশেষ উদাহরণে আমরা যা দেখতে পাচ্ছি তা হল আমাদের এখানে এই ট্রিগার এবং পেলোড রয়েছে এবং এই পেলোডটি আসলে ডিভাইসের বাইরে সংবেদনশীল বা গোপন ডেটা উন্মুক্ত করে দিচ্ছে এখন আমরা একটি সাধারণ হার্ডওয়্যার ট্রোজানের দুটি বৈশিষ্ট্য দেখি প্রথম জিনিসটি হল হার্ডওয়্যার ট্রোজান অত্যন্ত ছোট লক্ষ্য করুন যে আপনার কাছে একটি খুব বড় ক্রিপ্টো মডিউল থাকতে পারে এবং ডিভাইসটি অত্যন্ত জটিল হতে পারে তবে আমরা যা লক্ষ্য করেছি তা হল অতিরিক্ত পরিবর্তনগুলি হার্ডওয়্যারের কারণে ট্রোজান অত্যন্ত ছোট এই বিশেষ ক্ষেত্রে শুধুমাত্র কয়েকটি মাল্টিপ্লেক্সার এবং একটি ট্রিগার সংকেত প্রয়োজন হার্ডওয়্যার ট্রোজানকে অত্যন্ত ছোট করে তোলার উদ্দেশ্য হল এই যে এই ধরনের হার্ডওয়্যার ট্রোজান সনাক্ত করা খুবই কঠিন যখন উদাহরণ স্বরূপ কোডটি দেখা বা ডিভাইসের দিকে তাকানো আকার এবং ট্রানজিস্টর এবং গেটের সংখ্যার কারণে এটি খুবই কঠিন ডিভাইসে উপস্থিত হার্ডওয়্যার ট্রোজানের কারণে উপস্থিত এই অতিরিক্ত হার্ডওয়্যারটি সহজেই অলক্ষিত হতে পারে একটি হার্ডওয়্যার ট্রোজানের দ্বিতীয় এবং একটি গুরুত্বপূর্ণ বৈশিষ্ট্য হল যে হার্ডওয়্যার ট্রোজান বেশিরভাগ প্যাসিভ সুতরাং উদাহরণ স্বরূপ এখানে আমরা একটি কম্বিনেশনাল ট্রোজান দেখিয়েছি এই কম্বিনেশনাল ট্রোজান ট্রিগার করার জন্য একটি চিট কোড ব্যবহার করে সুতরাং এই নির্দিষ্ট ট্রিগারে যা ঘটে তা হল ইনপুটটি ট্যাপ করা হয় এবং এই ট্রিগার সার্কিটে চলে যায় এবং এই নির্দিষ্ট ট্রিগারটি একটি নির্দিষ্ট ইনপুট প্রদর্শিত হওয়ার জন্য অপেক্ষা করে যখন এই ইনপুটটি উপস্থিত হয় তখন এটি 1 এর আউটপুট প্রদান করে সুতরাং উদাহরণ স্বরূপ বলা যাক ইনপুট লাইনটি 128 বিটের এবং সেইজন্য ইনপুটের সম্ভাব্য সংখ্যা হল 2128 এখন যেহেতু ট্রিগারটি সঠিকভাবে একটি চিট কোডের জন্য অপেক্ষা করছে এই ক্ষেত্রে 0xcCAFEBEEF আসলে পেলোড সক্রিয় করতে অতএব বেশিরভাগ ক্ষেত্রে এই হার্ডওয়্যার ট্রোজানটি নিষ্ক্রিয় হতে চলেছে শুধুমাত্র যখন এই প্যাসিফিক ইনপুটটি ডিভাইসে প্রদর্শিত হবে তখনই ট্রিগার সক্রিয় হবে এবং গোপন কী ফাঁস করতে পেলোড ব্যবহার করা হবে এখন একটি হার্ডওয়্যার ট্রোজানের সম্পূর্ণ ডিজাইন পদ্ধতি হল যে এই চিট কোড ক্যাফেবিফটি শুধুমাত্র আক্রমণকারীর কাছে পরিচিত কিন্তু অন্য কোন ব্যক্তির কাছে নয় যে এই বিশেষ আইসি ডিজাইন বা ব্যবহার করছে এইভাবে পরীক্ষার সময় বা বিভিন্ন পরীক্ষার সময় বা এই ডিভাইসের স্বাভাবিক ক্রিয়াকলাপের সময় একজন ব্যবহারকারী আসলে একটি ইনপুট ক্যাফেবিফ খুঁজে পাওয়ার সম্ভাবনা অত্যন্ত কম উদাহরণস্বরূপ আমাদের ক্ষেত্রে যেখানে আমরা অনুমান করি যে ইনপুটটি 128 বিটের এই ডিভাইসটির পরীক্ষার সময় একজন বৈধ ব্যবহারকারী বা ডিজাইনার আসলে এমন একটি ট্রিগার চিট কোড খুঁজে পাওয়ার সম্ভাবনা হল ½128 যা একটি অত্যন্ত ছোট সম্ভাব্যতা এবং তাই অত্যন্ত অসম্ভাব্য যে এই ধরনের ট্রিগার চিট কোডগুলি ডিভাইসের নিয়মিত পরীক্ষা বা ব্যবহারের সময় উপস্থিত হবে না যাইহোক যেহেতু আক্রমণকারী জানে চিট কোডটি কী তাই যখনই প্রয়োজন হয় আক্রমণকারী এই প্যাসিফিক চিট কোডটি ডিভাইসের ইনপুটে ফিড করতে পারে এবং তারপরে হার্ডওয়্যার ট্রোজান সক্রিয় করতে পারে কারণ চিট কোডটি নির্বাচন লাইনটিকে 1 করতে বাধ্য করবে এবং এর ফলে ডিভাইসের আউটপুটে গোপন কী পাস করা সুতরাং আপনি হয়তো লক্ষ্য করেছেন যে এই ট্রিগারটি যেখানে একটি নির্দিষ্ট ইনপুট উপস্থিত হওয়ার জন্য অপেক্ষা করে তা হল একটি ট্রিগারের একটি উদাহরণ যেখানে এই ধরনের ট্রিগারগুলিকে বাস্তবে ডিজাইন করা যেতে পারে এমন আরও অনেক উপায় থাকতে পারে ট্রিগার ডিজাইন করার আরেকটি জনপ্রিয় উপায় যা শনাক্ত করা আরও কঠিন তা হল টাইম বোমা বা অনুক্রমিক ট্রোজান নামে পরিচিত কিছু সুতরাং আমাদের এখানে একটি স্টেট মেশিন রয়েছে এই ক্রমিক ট্রোজানে ট্রিগারটি ইনপুটগুলির একটি নির্দিষ্ট ক্রম প্রদর্শিত হওয়ার জন্য অপেক্ষা করছে এখন এই ক্রমটি উদাহরণস্বরূপ ca একটি ইনপুট যা af দ্বারা অনুসরণ করা হয় এবং কিছু সময় পরে একটি ee থাকে তারপর কিছুক্ষণ পরে একটি be থাকে এবং তারপর একটি ef অবশেষে ট্রোজান সক্রিয় করবে এবং গোপন কীটি আউটপুটএ দৃশ্যমান হতে বাধ্য করবে তাই অভ্যন্তরীণভাবে এই ট্রিগারটির একটি স্টেট মেশিন থাকবে এই রকম যেখানে সাধারণত সিলেক্ট লাইনের মান 0 থাকবে এবং বিভিন্ন ইনপুট সিকোয়েন্সের উপর ভিত্তি করে যা এই বিশেষ ট্রোজানটিকে ট্রিগার করবে রাষ্ট্র মেশিনটি বিভিন্ন রাজ্যের মধ্য দিয়ে চলে যাবে এবং অবশেষে এমন একটি রাজ্যে পৌঁছাবে যেখানে নির্বাচিত লাইন ট্রোজান সক্রিয় করে 1 হয়ে যায় সুতরাং আপনি দেখতে পাচ্ছেন যে এই অনুক্রমিক ট্রোজানটি চিট কোড বা আমরা আলোচনা করা সম্মিলিত ট্রিগারের তুলনায় আসলে সনাক্ত করা আরও কঠিন হতে পারে কারণ হল এই অনুক্রমিক মানগুলি হয় ফলস্বরূপ প্রদর্শিত হতে পারে বা বেশ কয়েকটি ঘড়ি চক্রের মধ্যে ছড়িয়ে যেতে পারে এবং সেইজন্য এই ধরনের একটি অনুক্রমিক ট্রিগার আসলে সনাক্ত করার সম্ভাবনা অনেক কম এখন একটি হার্ডওয়্যার ট্রোজানের এই দুটি বৈশিষ্ট্য যা খুব ছোট এবং বেশিরভাগ প্যাসিভ হওয়ার কারণে হার্ডওয়্যার ট্রোজান সনাক্ত করা অত্যন্ত কঠিন হয় হার্ডওয়্যার ট্রোজান সনাক্তকরণ গবেষণার একটি খুব আলোচিত বিষয় বিশেষ করে গত দশকে বা তারও বেশি সময় ধরে এবং এই ধরনের হার্ডওয়্যার ট্রোজান সনাক্ত করার জন্য বেশ কিছু আকর্ষণীয় কাগজ এবং কৌশল আলোচনা করা হয়েছে এবং উপস্থাপন করা হয়েছে এই ভিডিও লেকচারে এবং সম্ভবত পরবর্তীতেও আমরা এই ধরনের দুটি কৌশল নিয়ে আলোচনা করব একটি FANCI নামে পরিচিত এবং অন্যটি এমন একটি কৌশল যার মাধ্যমে আমরা একটি সার্কিট ডিজাইন করতে পারি বা বরং একটি নির্দিষ্ট হার্ডওয়্যার ইউনিট ডিজাইন করতে পারি যেখানে একটি ট্রোজান সন্নিবেশ করা যথেষ্ট কঠিন হবে আরেকটি দিক যা একটি হার্ডওয়্যার ট্রোজান সনাক্তকরণকে জটিল করে তা হল যে ডিজাইন চক্রের সময় একাধিক স্থানে একটি ট্রোজান হার্ডওয়্যারে ঢোকানো যেতে পারে সুতরাং এই বিশেষ স্লাইডে আমরা যা দেখতে পাচ্ছি তা হল আইসি ডিজাইন এবং তৈরি করা একটি সাধারণ উপায় সুতরাং সাধারণত যদি একটি কোম্পানি প্রকৃতপক্ষে একটি নতুন আইসি ডিজাইন এবং উত্পাদন করতে চায় তবে এটি সেই আইসিটির স্পেসিফিকেশন দিয়ে শুরু হবে সুতরাং উদাহরণস্বরূপ আপনি বলতে পারেন আপনি একটি নতুন যোগাযোগ নিয়ন্ত্রকের কথা ভাবতে পারেন বা আমাদের একটি নতুন ক্রিপ্টোগ্রাফিক অ্যাক্সিলারেটর বা আরও কিছু বলতে পারেন সুতরাং এই বিশেষ কোম্পানী আসলে সেই নির্দিষ্ট হার্ডওয়্যার আইসি জন্য স্পেসিফিকেশন লেখার সাথে শুরু করবে সুতরাং একবার স্পেসিফিকেশন লেখা হয়ে গেলে এটি একটি ডিজাইনের পর্যায়ে চলে যায় এবং এই ডিজাইনের পর্যায়ে প্রচুর কোডার ব্যবহার করা হয় এই কোডগুলি ছাড়াও অনেকগুলি তৃতীয় পক্ষের আইপি ডিজাইনের সাথে একত্রিত করা হয়েছে প্রচুর মডেল এবং স্ট্যান্ডার্ড সেল লাইব্রেরি ব্যবহার করা হয়েছে এবং এই সমস্ত কিছু EDA টুল ব্যবহার করে একত্রিত করা হয়েছে এখন আমাদের তৈরি করার একটি প্রক্রিয়া আছে এটি ফ্যাব্রিকেশন ইউনিটে যায় সেখানে একটি মাস্কিং আছে তারপরে একটি ডাইস এবং প্যাকেজিং রয়েছে তারপরে একটি প্যাকেজড পরীক্ষা এবং অবশেষে একটি স্থাপনা এবং মনিটর রয়েছে সুতরাং আমরা যা দেখি তা হল যে একটি সাধারণ আইসি ডিজাইন এবং উত্পাদনের এই কয়েকটি ধাপ রয়েছে যে সংস্থাটি এই নির্দিষ্ট আইসিটি ডিজাইন এবং উত্পাদন করছে তা একমাত্র জড়িত নয় এবং অনেকগুলি তৃতীয় পক্ষের সরঞ্জাম এবং ইউনিট রয়েছে যা একটি নির্দিষ্ট আইসি ডিজাইন এবং উত্পাদনের সময় জড়িত সুতরাং সাধারণত আইপি কোরগুলি তৃতীয় পক্ষের কাছ থেকে কেনা হয় সেই নির্দিষ্ট আইসি ডিজাইন করার জন্য ব্যবহৃত সরঞ্জামগুলি তৃতীয় পক্ষের পাশাপাশি এই স্ট্যান্ডার্ড সেলগুলি থেকেও আনা হয়

একইভাবে বেশিরভাগ কোম্পানি এই আইসি ডিজাইন এবং বিকাশের জন্য একটি অফশোর ফ্যাব্রিকেশন ইউনিট ব্যবহার করে এখন একটি আইসি ডিজাইন এবং তৈরির সময় জড়িত এই সমস্ত বিভিন্ন পদক্ষেপ এবং সংস্থাগুলির মধ্যে একমাত্র পদক্ষেপ যা সম্পূর্ণরূপে বিশ্বাসযোগ্য এই পদক্ষেপটি যেখানে স্পেসিফিকেশনগুলি লেখা হয় প্যাকেজ টেস্টিং যা চিপ তৈরি হওয়ার পরে চিপের স্থাপনা এবং পর্যবেক্ষণ করা হয় সুতরাং সম্পূর্ণ প্রক্রিয়ার এই তিনটি ধাপ ছাড়াও অন্য যেকোনো ধাপে ট্রোজান সন্নিবেশ করা যেতে পারে উদাহরণস্বরূপ একজন প্রোগ্রামার যিনি একজন প্রতিপক্ষ তিনি ডিজাইনের পর্যায়ে একটি ট্রোজান সন্নিবেশ করতে পারেন বা তৃতীয় পক্ষ থেকে আনা আইপি কোরগুলি তাদের মধ্যে কিছু ট্রোজান থাকতে পারে যা সহজেই সনাক্ত করা যায় না একইভাবে স্ট্যান্ডার্ড সেলের মতো টুল এবং লাইব্রেরি ট্রোজানকে ডিভাইসে ঢোকানোর জন্য বাধ্য করতে পারে ডিজাইন ফেজ ছাড়াও একবার ডিজাইনটি তৈরির জন্য পাঠানো হলে অফশোর ম্যানুফ্যাকচারিং কোম্পানিগুলিও ডিভাইসে ট্রোজান সন্নিবেশ করতে পারে সুতরাং হার্ডওয়্যার ট্রোজান প্রকৃতপক্ষে আইসি তৈরি এবং তৈরির সময় বিভিন্ন পর্যায়ে ঢোকানো যেতে পারে এই কারণে এই জাতীয় ট্রোজান সনাক্ত করা ব্যাপকভাবে কঠিন হয়ে পড়ে বা সেই ক্ষেত্রে বাস্তবে আইসি ডিজাইন করা খুব ব্যয়বহুল যেখানে ট্রোজান নেই তাই পরবর্তী ভিডিও লেকচারে আমরা একটি টুলের একটি উদাহরণ নেব যা FANCI নামে পরিচিত এবং আমরা দেখাব কিভাবে FANCI সম্ভাব্যভাবে হার্ডওয়্যারের একটি ডিজাইনের মধ্যে অবস্থান সনাক্ত করতে সক্ষম যেখানে হার্ডওয়্যার ট্রোজান সম্ভাব্যভাবে সন্নিবেশ করা যেতে পারে ধন্যবাদ